আমরা এই হারমনিক অসিলেটর থেকে যখন পরমানু জাম্প করবে কি শিখতে পারি পরমানু গুলি সর্বাধিক একটি স্টেপ অর্থাৎ n জাম্প করবে এবং এর থেকে বেশি নয় হারমনিক অসিলেটর এর A গুনাঙ্ক নির্ণয় করারা জন্য আমরা করস্পন্ডেন্স এর নীতি ব্যবহার করবো সুতরাং আমরা হারমনিক অসিলেটর এর জন্য আইনস্টাইন এর A গুনাঙ্ক নির্ণয় করতে চলেছি এই জন্য আমরা ক্লাসিক্ল্যাল এর ফলাফল ব্যবহার করবো ক্লাসিক্ল্যাল এর ফলাফল হল একটি অসিলেটিং আধান থেকে বিকিরন বের হয় এই আধান থেকে বেরিয়ে আসা বিকিরণের হার আমরা ব্যবহার করবো আমরা ধরে নিচ্ছি এই আধান হল e এবং এটির ত্বরণ হল a a হল 23e2404A2C3যেটা লারমার সুত্র নামে পরিচিত এখন আমরা সিম্পল হারমনিক গতি এর মধ্যে থাকা একটি কনার জন্য আলোচনা করবো সুতরাং যদি বিস্তার x A cost দেওয়া থাকে তাহলে আমরা জানি ত্বরণ a 2 A cost অতএব বিকিরণের হার হবে dEdt 23e2404A2C3cos2t যেখানে C হল আলোর গতিবেগ সুতরাং আমরা অসিলেটিং আধান থেকে x A cost এবং dEdt 23e2404A2C3cos2t পাই সুতরাং dEdt এর সময়ের গড় হবে 1T0TdEdt এখন cos2t এর গড় সমান ½ হবে সুতরাং সময়ের গড় dEdtav 13e2404A2C3 এটা হল যখন আধান কনা কমাঙ্ক নিয়ে অসিলেট করবে তখন আধান কনা থেকে বেরিয়ে আসা বিকিরণের হার এখন আমাদের হারমনিক অসিলেটর এর জন্য A গুণাঙ্ক নির্ণয় করা যাক যখন একটি হারমনিক অসিলেটর এর x A cost গতি থাকবে তখন আমাদের কাছে গড় বিকিরণের হার dEdtave 13e2404A2C3 থাকবে এখন কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী বিকিরণের হার হল একটি পরমানু থেকে বেরিয়ে আসা ফোটন কনার সংখ্যা সুতরাং বেরিয়ে আসা ফোটন কনার সংখ্যা d N d t যেটা সমান একক সময়ে h এটাই হল হার এখন আমরা এই h এর গুনাঙ্ক Ann 1 নির্ণয় করবো এখন hAnn 1dEdtave আমরা স্মরন করলে দেখব যে এটি কোয়ান্টাম মেকানিক্যাল পদ্ধতি কারন Ann 1 এক্সাইটেড স্টেটে ডিকের প্রবাবিলিটি দেয় এবং এর সঙ্গে h গুণ করলে আমরা বিকিরণের হার পাবো n এর লিমিট খুব বেশি হলে করস্পন্ডেস নীতি দ্বারা পাওয়া দুটি ফলাফল মিলে যাবে সুতরাং এখন hAnn 1 13e2404A2C3হবে আশাকরি আমরা এখানে Ann 1 যাকিছু নির্ণয় করিনা কেনো সেগুলি নিচের লিমিট গুলির জন্য সত্য সুতরাং এখানে আমরা করস্পোন্ডেস নীতি ব্যবহার করেছি এখন আমরা কিভাবে বিস্তার নির্ণয় করবো এখন বেশি n অথবা কম n এর জন্য এনার্জি nh এখন যদি n বেশি হয় তাহলে ক্ল্যাসিক্যলি আমরা লিখতে পারি এনার্জি nh 12KA2 সুতরাং বামদিকে আমরা কোয়ান্টাম মেকানিক্স এর ফলাফল এবং ডানদিকে ক্ল্যাসিক্যাল মেকানিক্স এর ফলাফল ব্যবহার করেছি একইভাবে উপরের সমিকরনের মধ্যে এটি হল কোয়ান্টাম মেকানিক্স এর ফলাফল এবং এটি হল ক্ল্যাসিক্যলি মেকানিক্স এর ফলাফল সুতরাং আমরা এই অ্যারো গুলি এখানে লিখতে পারি কারণ বামদিকের পদ্ধতিটি প্রোবাবিলিটির মাধ্যমে এবং ডানদিকে আধানের বিকিরণের মাধ্যমে এসেছে একটি ত্বরান্বিত আধান যেকোনো খেরে বিকিরণ দেয় সুতরাং আমরা নির্ণয় করতে পারি যে A2 2nhK 2nhm2 আমরা 2nhকে 2nh2m2 এ পরিবর্তন করেছি অতএব আমরা লিখতে পারি যে A2 nhm2 nhm এখন আমরা এই A2 এর মান hAnn 1 সমীকরনে বসাবো যদি আমরা এটা করি তাহলে আমরা hAnn 1 13e2404A2C3 এই সমীকরণে A2মান বসাতে হবে এখন hAnn 1 13e2404C3 nhm এখন আমরা উভয় পক্ষ থেকে h বাদ দেবো সুতরাং Ann 1 13e2404C3 nm আমরা এই সুন্দর সমীকরণটি দেখতে পাচ্ছি এখানে আমরা আসলে বিস্তারের জন্য ক্ল্যাসিক্যাল সুত্র পেয়েছি কোয়ান্টাম মেকানিক্যাল এর রাশি h বাদ দিয়ে এখন আমরা বাদ দিয়ে পাই Ann 1 13e2403C3 nm এখন আমরা পাইAnn 1 13e2403C3 nm 13e2403C3 nm2 যেটা আমাদের 23e2402mC3nদেয় সুতরাং আইনস্টাইন A গুনাঙ্ক হল Ann 1 23e2402mC3n সুতরাং Ann 1 23e2402mC3n এই সমীকরণটি অসিলেটর এর কম্পাঙ্ক 2এর আকারে রয়েছে এখন সূচক n হল ট্রানজিশান হওয়ার জন্য লেভেল এটা হল কোয়ান্টাম মেকানিক্যাল এর সুত্র আমরা করস্পন্ডেন্স নীতি ব্যবহার করেছি এক্ষেত্রে আমরা জানি ক্ল্যাসিক্যল এর ক্ষেত্রে ট্রানজিশান কোয়ান্টাম মেকানিক্যাল এর ক্ষেত্রে কিভাবে ঘটতে পারে যেখানে এটি হল আইনস্টাইন এর A গুনাঙ্ক এবং এটি ব্যবহার করে আমরা সুত্রটি পেয়েছি একইভাবে আমরা অন্য জায়গায় প্রয়োগ করতে পারি অবশেষে এদের মধ্যে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট দেব এছাড়াও আমি তোমাদের সিলেকশান এর নিয়ম বলবো পরমানুর মধ্যে ট্রানজিশান এর জন্য একটি সিলেকশান নীতি নির্ণয় করার জন্য আমরা একটি সরলীকৃত উদাহরন নিলাম যেখানে বোর কক্ষপথ রয়েছে এবং কনাগুলি গোলাকার কক্ষপথে ঘুরছে যখন কনাগুলি গোলাকার কক্ষপথে ঘোরে তখন x Rcos Reit e it2 এবং y Rsin R2i যেখানে হল আবর্তন কম্পাঙ্ক আমরা আবার লক্ষ্য করলে দেখতে পাবো যে কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী শুধুমাত্র একটি কম্পাঙ্ক রয়েছে যেখানে ট্রানজিশান n থেকে n খুব বেশি n এর জন্য হয়ে থাকে কম্পাঙ্ক হল n যেখানে ক্ল্যাসিক্যলি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি বিকিরণের কম্পাঙ্ক রয়েছে এবং ওটাই হল আবর্তনের কম্পাঙ্ক অতএব এটি করস্পন্ডেন্স নীতির ধারাবাহিকতা বজায় রাখে আমাদের কাছে 1 থাকা উচিত এটি 1 এর থেকে বেশি অথবা কম হতে পারে কিন্তু পরিবর্তন সর্বচ্চো 1হবে অতএব এখন আমরা মনে করতে পারি যে যখন আমাদের কাছে বোর কক্ষপথ থাকবে তখন n কি উপস্থাপন করবে n কৌণিক ভরবেগ উপস্থাপন করে mvr n ℏ এর মাধ্যমে এবং এই n কোয়ান্টাম সংখ্যাটি আমাদের কৌণিক ভরবেগ দেয় যেখানে সোমারফিল্ড এর ক্ষেত্রে আমরা বলি mvr l ℏ এই l এর পরিবর্তন সর্বচ্চো l 1হবে যদি পরিবর্তন 1 এর থেকে বেশি হয় তখন এটি ক্ল্যাসিক্যল এর মধ্যে হবে আমরা মৌলিক কম্পাঙ্ক বের করতে পারব না হারমনিক এর ক্ষেত্রে যেটা এখানে দেখানো হয়নি আমরা দেখেছি যে ক্ল্যাসিক্যলি শুধুমাত্র একটি কম্পাঙ্ক রয়েছে এবং এই কম্পাঙ্কটি হল কনার আবর্তন এর জন্য অতএব সর্বচ্চো l সমান 1 হবে সুতরাং এটি হল আর একটি সিলেকশান এর নীতি এখন পুরনো কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা মনে করতে পারি যে আমদের কাছে n l এবং mzকোয়ান্টাম সংখ্যাগুলি রয়েছে সুতরাং আমরা পেয়েছি যে l 1অনুমোদিত আসলে আমরা যখন আরও পুনরাবৃত্তি করবো তখন এটিও 1 বেরিয়ে আসবে যাইহোক n এর উপর অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু আমরা যে ধারনা গুলি নিয়েছি এবং যা কিছু নির্ণয় করেছি সেগুলি করস্পন্ডেস এর নীতি অনুসারে সত্য ভেতর থেকে আমরা কিছু পেতে পারি যে কি অনুমোদিত হয়েছে বা কি অনুমোদিত হয় নি শুধুমাত্র কণাগুলি গোলাকারে ঘোরলে আমরা এগুলি দেখতে পাবো না এক্ষেত্রে x Rcos Reit e it2 এবং y Rsin R2i তারপর বিকিরন বেরিয়ে আসবে এবং এগুলি সারকুলার পোলারাইজড হবে সুতরাং করস্পন্ডেস দ্বারা আমরা বলতে পারি যে l 1 এবং ট্রানজিশান সারকুলার পোলারাইজড আলো হবে সুতরাং এই লেকচার এর শেষে আমরা কি করেছি এই নিয়ে উপসংহারে আসতে পারি আমরা কোয়ান্টাম এবং ক্ল্যাসিক্যাল করস্পন্ডেন্স থেকে ভেতরে কি ধরনের ট্রানজিশান অনুমোদিত নির্ণয় করতে পারি এখান থেকে আমরা সিলেকশান নিয়ম পাচ্ছি এবং স্পেকট্রোস্কোপির মধ্যে কোনার গুরুত্ব জানতে পারি এবং আমরা হারমনিক আসলেটর এর জন্য Ann 1নির্ণয় করতে পারি আমরা জানতে পারি যে কেনো Ann 1 কেনো Ann 2নয় এর কারন হল Ann 2 এর ট্রানজিশান n থেকে n 2লেভেলে হয়ে থাকে এবং হারমনিক অসিলেটর এর ক্ষেত্রে n এর পরিবর্তন 2 অনুমোদিত নেই সুতরাং শুধুমাত্র শুন্য ছাড়া Ann 1 এবং Ann1 অনুমোদিত আইনস্টাইন A এবং B গুনাঙ্ক মনে করলে জানতে পারবো যে আমরা A এবং B গুনাঙ্ক নির্ণয় করতে পারবো যেগুলি স্টিমুলেটেড নির্গমন বা শোষণ এর জন্য